আমরা আমাদের sensor এবং actuator নিয়ে আলোচনা চালাতে থাকবো বিশেষত আমরা capacitive touch sensor ইনপুট যন্ত্র হিসেবে smoke sensor ইনপুট যন্ত্র হিসেবে আলোচনা করবো এবং তারপর আমরা বিভিন্ন ধরনের relay নিয়ে আলোচনা করব প্রথমে আমরা capacitive touch sensor নিয়ে কথা বলব যেটা physical touch চিহ্নিত করতে পারে আমরা সবাই অনেক ধরনের touch activated যন্ত্রের সাথে পরিচিত যেমন আমাদের মোবাইল স্পর্শ সংবেদনশীল আমরা আমাদের হাতের আঙ্গুল দিয়ে স্ক্রিনে navigate করি এছাড়াও অন্য অনেক ইনপুট যন্ত্র আছে যেখানে আপনি স্ক্রিনটা ছুঁয়ে ইনপুট দিতে পারেন সেখানে আলাদা কোন keyboard নেই এটা একটা technology capacitive touch sensing ব্যবহার করে আমরা এই ধরনের sensing device তৈরি করতে পারি এখন প্রথমে আমরা capacitive sensing কি এই নিয়ে সব কিছু জানবো এটা capacitive coupling এর উপর নির্ভরশীল একটি technology Capacitance কি যখন সমান্তরাল প্লেট

সুতরাং একটা সাধারণ push button সুইচ এর পরিবর্তে আপনি একটি touch ধরনের সুইচও ব্যবহার করতে পারেন এবং বিস্তারিত ভাবে বলতে গেলে এই ধরনের touch sensors গুলো capacitive বা resistive হতে পারে অবশ্যই capacitive touch sensor গুলো কর্মক্ষমতার দিক থেকে অনেক বেশি নমনীয় ও ভালো হয় আমি আপনাকে যেমন বলেছিলাম অনেক applications এ আমরা touch sensor ব্যবহার করি যেমন track pads বেশিরভাগ laptop এই আলাদা mouse থাকে না একটা সমতল থাকে যাতে আঙুল সরিয়ে আপনাকে screen এ cursor টা সরাতে হয় একে বলে trackpad একটা parallel plate capacitor কেমন দেখতে লাগে এই ছবি হলো A এখানে দুটো সমান্তরাল plate আছে তাদের দূরত্ব হল d এদের মধ্যে একটি উপাদান থাকে যাকে বলে dielectric যার dielectric ধ্রুবক আছে এখন e 0 হল শূন্য স্থানের মধ্যেখানের permittivity যখন আপনি এর কাছে একটি আঙ্গুল নিয়ে আসেন আপনার আঙ্গুলের মধ্যে দিয়ে একটি coupling হবে যদি আপনি আঙ্গুল রাখেন এই দুটো plate capacitive effect এর মাধ্যমে একটা coupling পাবে একটা touch sensor মূলত এইভাবে কাজ করে সুতরাং যখন কোন বস্তু স্পর্শ করে বা এমনকি আপনি আঙুল এর খুব কাছে নিয়ে আসেন capacitance এর মান বৃদ্ধি পায় যদি আপনার কাছে capacitance এর পরিবর্তন চিহ্নিতকরণের উপযুক্ত circuitry থাকে আপনি touch টা চিহ্নিত করতে পারবেন এক ধরনের যন্ত্র যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করব সেটা এরকম দেখতে আপনি দেখবেন এখানে কিছু বৃত্তাকার pattern আছে যেটা আপনার sensor pad যদি আপনি আপনার আঙ্গুল এই বৃত্তাকার অঞ্চলের উপরে রাখেন তাহলে capacitor টির মান আপনার স্পর্শের উপর নির্ভর করে যে আউটপুট ভোল্টেজ আপনি পড়বেন সেটা কত যখন এইরকম sensor কে আপনি microcontroller board এ interfacing করছেন এটা খুব সোজা হয় আপনি signal আউটপুটটি একটি port pinএর সাথে যুক্ত করেছেন এখন এই port pin কিন্তু এনালগ আউটপুট pin নয় এটা একটা ডিজিটাল আউটপুট পিন এর 0 বা 1 মানে আপনি একে হয় স্পর্শ করেছেন না করেননি এরপর আমরা smoke sensing নিয়ে কথা বলবো এমন অনেক application আছে যেখানে আপনাকে sensor install করতে হবে উদাহরণ স্বরূপ আপনার বাড়িতে আপনি cylinderএর LPG gasএ কোন ছিদ্র আছে কিনা দেখার জন্য একটা sensor install করতে চান sensorটি LPG gasএ কোন ধোঁয়া নির্গত হলে জানাতে পারে সেখানে কোন এক ধরনের sensor থাকা দরকার আপনি এখানে ডানদিকে একটা sensor দেখতে পাবেন এই পরীক্ষাটিতে আমরা আপনাকে এ ধরনের sensor দেখাবো আপনি দেখবেন এখানে একটা ছোট mesh ধরনের mask রয়েছে এতে আপনাকে গ্যাস দিতে হবে আপনি যে পরিবেশে গ্যাসটা অনুভব করছেন সেই পরিবেশে এটা রাখতে পারেন আপনি আপনার শ্বাস পরীক্ষা করতে পারেন আপনি এটার উপর শ্বাস ছাড়তে পারেন এটা পরীক্ষা করতে পারেন যে আপনার শ্বাস যেটা বেরিয়ে আসছে তাতে অ্যালকোহলের বাষ্প আছে কি নেই এবং এই sensor যেটা আমরা ব্যবহার করব এর নাম হলো MQ135 এখানে অভ্যন্তরীণভাবে অনেক কিছু আছে এখানে খুব ছোট সাইজের একটি বৈদ্যুতিক heater আছে যেটা ভেতরের পদার্থটিকে গরম করে এবং কিছু aluminium oxide micro tubes থাকে এর ভেতরে খুব পাতলা tube থাকে এবং মাঝখানে একটি heater এর কুণ্ডলী দিয়ে ঢোকে আর এই tube গুলির সাথে বিক্রিয়া করে এখানে tin oxide এর একটা পাতলা স্তর থাকে যেটা micro tubes এর ভেতরে থাকে এবং প্রধান sensor হিসেবে কাজ করে Tin oxide এর উপাদান কিন্তু গ্যাসের প্রকারের উপর নির্ভর করে আউটপুট ভোল্টেজ এ কতটা পরিবর্তন হবে এটা এক গ্যাস থেকে আরেক গ্যাসে আলাদা হয় যেমন আমি এই যন্ত্রটা দেখাচ্ছি এটাতে চারটি pin আছে একটা হল 5 volt power supply ground আর এই analog out এখানে গ্যাসের উপর ভিত্তি করে একটা continuous voltage পাবেন কিন্তু আপনি আরও একটি digital out signal পেতে পারেন এটা আপনাকে বলে দেবে যে গ্যাস আছে কি নেই এটার একটি সর্বোচ্চ মাত্রা আছে এটা ঠিক করা যায় এর উপর ভিত্তি করে আপনি হয় 0 অথবা 1 পাবেন যদি আপনার digital out না দরকার থাকে শুধু analog out চান তাহলে আপনি শুধু তিনটি পিন যুক্ত করুন analog out টি আপনি কোন একটি এনালগ ইনপুট পিন 5 volts এবং ground এর সাথে যুক্ত করতে পারেন এই circuit এতে প্রয়োজনীয় সব ধরনের বৈদ্যুতিন circuit এর মধ্যে থাকে সুতরাং যখন আপনি এটা interface করতে যান সেটা ব্যবহারকারীর পক্ষে খুব সহজ হয় সেটাই এর বড় সুবিধা এখন আমরা actuator এ আসি আমরা শুধুমাত্র বিভিন্ন sensor নিয়ে কথা বলেছিলাম যেখান থেকে আমরা ডাটা যন্ত্র আপনি এগুলো সরাসরি আপনার মাইক্রোকন্ট্রোলার থেকে ভোল্টেজ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং আপনার প্রয়োজন কোন এক ধরনের যন্ত্র যা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বা circuit line কে switch করতে পারে এগুলিকে relay বলে ওই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আপনার relay দরকার Relay দুই ধরনের হতে পারে mechanical এবং solid state প্রথমে আমরা mechanical relay নিয়ে কথা বলব কখনো এগুলিকে electromechanical relayও বলে কারণ আপনি একটি mechanical যন্ত্র নিয়ন্ত্রণ করছেন বৈদ্যুতিক signal দিয়ে বামদিকে আপনি দেখবেন এই ধরনের কিছু electromechanical relay র ছবি যেখানে একটি স্বচ্ছ উপাদানের মধ্যে দিয়ে আপনি ভিতরে কি আছে তা দেখতে পাবেন এদের অনেকগুলি সীল করা খাম এ পাওয়া যায় আপনি ভিতরে দেখতে পারবেন না যেমন একদম ডানদিকের টির মত এই ধরনের relay আমরা আমাদের পরীক্ষায় ব্যবহার করব এখন অভ্যন্তরীণভাবে আপনি দেখবেন এখানে কি আছে এর ভিতর একটি ছোট তড়িৎ চৌম্বক চালাতে ব্যবহৃত হতে পারে কিন্তু অন্যদিকে switch টি টানা ও ছাড়ার জন্য signal ব্যবহার করছেন একটা উচ্চতর ক্ষমতার circuit নিয়ন্ত্রণ করার জন্য এই দুটো circuit পরস্পর থেকে পৃথক থাকে তারা সরাসরি যুক্ত থাকে না এই দুটো circuit এর মধ্যে কোন বাস্তবিক যোগাযোগ নেই নিয়ন্ত্রণের জন্য আপনি একটি পয়েন্ট এবং the common terminal NO মানে সাধারণভাবে open terminal এবং যখন এই সুইচ closed হয় তখন এটা closed থাকে কিন্তু NC টা বিপরীত হয় যদি আপনি NC এবং common এর মধ্যে একটি যন্ত্র যুক্ত করেন তাহলে যখন switch open হয় তখন এই circuit সাধারণ ভাবে closed থাকে কিন্তু যখন আপনি switchটা সক্রিয় করবেন তখন circuit টা open হবে আমি এই ধরনের module দিয়ে একটা খুব সাধারণ interface দেখিয়েছি একদিকে আপনি এটা Arduino board Vcc ground দিয়ে নিয়ন্ত্রণ করছেন আর একটি digital port pin দিয়ে আপনি relay নিয়ন্ত্রণ করছেন এবং অন্যদিকে আমি সাধারন ভাবে open connection ব্যবহার করছি এটা আমি একটা circuit এ যুক্ত করছি ধরুন আমরা বললাম একটি bulb কে AC mains এর সাথে যখন আমি এটা সক্রিয় করছি এবং relay টা on হচ্ছে তখন bulb টা জ্বলবে আর যদি off হয় তবে bulbও off হবে এটা এভাবে কাজ করে এই interface টা খুবই সাধারণ আমরা পরে এ ধরনের interfacing এর পরীক্ষা দেখব এখন relay এর আরেকটি version আছে যেটা তড়িৎ চুম্বক এর mechanically সুইচটি টানা ও ছাড়ার উপর নির্ভর করে না এগুলিকে বলে solid state relay Solid state মানে হল সবকিছু একটি chipএর ভিতরে তৈরি semiconductor যন্ত্র দিয়ে এটা আপনি একটা বৈদ্যুতিন ভোল্টেজে খুব বেশি বিদ্যুৎকে switch করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় কয়েকশো ampere এর বিদ্যুৎকে switch করা যায় ভেতরে কিছু বৈদ্যুতিন circuitry থাকবে যা কিছু উপযুক্ত ইনপুটকে প্রতিক্রিয়া জানাবে যা control 0 বা 1 প্রেরণ করবে এবং এই thyristor বা power transistor যেটাই থাকুকতাকে switch on বা off করবে এবং সেটাই যে যন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটিকে power on বা off করবে এইভাবে solid state relay কাজ করে এগুলি solid state relay এর কিছু ছবি আপনি দেখুন এটি হলো মধ্যবর্তীটি এটা বলে যে এটা 24 থেকে 380 volts AC এর মধ্যে কাজ করে এরা আকারে খুবই ছোট কারণ semiconductorটি যে solid state device দিয়ে তৈরি তারাও খুবই ছোট বামদিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা আকারে 4 সেন্টিমিটার হয় এর সাথেই আমরা বিভিন্ন ধরনের আউটপুট যন্ত্র যেমন LED ও LDR বিভিন্ন ধরনের sensor ও actuator নিয়ে আমাদের আলোচনার শেষে এসে পড়েছি এখন প্রকৃত হাতে কলমে ও প্রদর্শনীর session গুলির সময় আমরা আপনাকে এইসব sensor ও actuator দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে interface করতে হয় ও কিভাবে microcontroller এ program লিখে এদের আপনার ইচ্ছা মত নিয়ন্ত্রণ করতে হয় আমাদের পরবর্তী বক্তৃতা গুলিতে আমরা এই নিয়ে আলোচনা করব